ইন্টিগ্রাল ক্যালকুলাস ডবল ইন্টিগ্রালসের এই লেকচার নম্বর 29 এ আপনাকে স্বাগতম বিশেষ করে আমরা এই বক্তৃতায় ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তনের দিকে মনোনিবেশ করব আগের বক্তৃতাটি থেকে মনে করুন আমরা কিছু সাধারণ জ্যামিতির মধ্য দিয়ে চলেছি এবং উদাহরণস্বরূপ আপনি যদি ফাংশনটির আয়তক্ষেত্রের ডোমেন ফাংশন fx নেন তবে এই ডাবল ইন্টিগ্রালটিকে আমরা একক ইন্টিগ্রাল হিসাবে দুবার করে মূল্যায়ন করতে পারি সুতরাং হয় আমরা এই dx এর উপর এই ফাংশনটি ইন্টিগ্রেট করতে পারি এবং x এর লিমিটটি a থেকে b তে যাবে সুতরাং প্রথমে x এর সাপেক্ষে একক ইন্টিগ্রালটি মূল্যায়ন করুন এবং এটি y এর ফাংশন হবে যা ইন্টিগ্রেট হতে পারে এবং y এর সাপেক্ষে দ্বিতীয় ধাপে হবে সুতরাং y এর লিমিটটি c থেকে d পর্যন্ত হবে আমরা ক্রমটি পরিবর্তন করতে পারি এর অর্থ হল আমরা প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রালটি মূল্যায়ন করতে পারি যেখানে y এর লিমিটটি c থেকে d পর্যন্ত যাবে এবং এরপরে আমরা x এর সাপেক্ষে একক ইন্টিগ্রালকে মূল্যায়ন করতে পারি এবং লিমিটটি সেক্ষেত্রে a থেকে b হবে ∬DfxydAcdabfxydxdyabcdfxydydx আমরা অন্যান্য কয়েকটি ডোমেনও দেখেছি উদাহরণস্বরূপ এই ডোমেনটি y এর দিকে v এবং v2 ফাংশন দ্বারা বাউন্ডেড এবং y এর দিকে আমাদের এই কন্সট্যান্ট লিমিটগুলি x a থেকে x b হয় সুতরাং এই পরিস্থিতিতে আমাদের এখন সম্ভাবনা রয়েছে যে আমাদের প্রথমে ইন্টিগ্রেট করা উচিত বা এটা সুবিধাজনক হবে বা y এর দিক থেকে প্রথমে ইন্টিগ্রেট করা আরও সহজ হবে এবং y এর লিমিট v1 থেকে এই v2 পর্যন্ত হবে এবং তারপরে x এর লিমিটের জন্য আমাদের a থেকে b হবে ∬DfxydAabv1v2fxydydx এক্ষেত্রে এই ডাবল ইন্টিগ্রালটিতে প্রথমে ভেতরেরটি হবে সুতরাং y এর লিমিটের সাপেক্ষে আমি যেমন বলেছি v1x থেকে এই v2x হবে এবং পরে বা শেষের দিকে আমরা এটিকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারি যার লিমিটগুলি a থেকে b পর্যন্ত হবে অথবা উদাহরণস্বরূপ আমাদের কাছে এই ডোমেন রয়েছে এক্ষেত্রে আমাদের প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে কারণ x এর জন্য এই ভেরিয়েবলের লিমিটটি নির্ধারণ করা আরও সহজ হবে সুতরাং x এর লিমিটটি v1 থেকে v2 পর্যন্ত হবে এবং তারপরে দ্বিতীয় ধাপে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সুতরাং এখানে আমরা x এর সাথে এই ভেতরের ইন্টিগ্রালটি করব লিমিটটি হবে v1 থেকে v2 হবে এবং বাইরেরটির লিমিট c থেকে d হবে ∬DfxydAcdv1v2fxydxdy সুতরাং এই সাধারণ ক্ষেত্রে আমরা দেখছি যে যখন আয়তক্ষেত্রের ডোমেন হয় তখন এটি অনেক সহজ যে আমরা লিমিটটি বদলা বদলি করতে পারি তবে আমরা প্রথমে x এর সাপেক্ষে গণনা করব বা y এর সাপেক্ষে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যখন আমাদের যেমন উদাহরণস্বরূপ এমন ডোমেন থাকে তখন এই চিত্রটি বা অন্যটিতে তখন আমাদের দেখতে হবে কোনটি সুবিধাজনক হচ্ছে সুতরাং প্রথমটিতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রথমে x এর সাপেক্ষে এবং তারপরে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা উচিত দ্বিতীয় ক্ষেত্রে এটি প্রথমে x এর সাপেক্ষে এবং তারপরে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা আরও বেশি সুবিধাজনক সুতরাং এটি এমন একটি পরিস্থিতি যেখানে আমরা এখানে ক্রমের সুবিধাটি দেখতে পাচ্ছি তবে ইন্টিগ্রান্ডের উপর নির্ভর করে অন্যান্য কারণও থাকতে পারে যে যদি y এর সাপেক্ষে সহজ হয় বা সম্ভব হয় বা সুবিধাজনক হয় বা প্রথমে x এর সাপেক্ষে হচ্ছে কিনা সুতরাং এটা এখানে এখন আলোচনা করা হবে উদাহরণস্বরূপ আমাদের আছে এখানে প্রশ্নটি হল যে আমরা কেন ক্রম পরিবর্তন করব সুতরাং একটি কারণ হল যেটা এই উদাহরণ থেকে খুব স্পষ্ট হবে y0axyaxx2y2dxdy ধরুন x এর সাপেক্ষে আমাদের এই ভেতরের ইন্টিগ্রালটি xx2y2 রয়েছে এবং x এর লিমিটটি y থেকে a তে যায় সুতরাং x y থেকে x a এটাই ভেতরের ইন্টিগ্রালের লিমিট এবং বাইরেরটির জন্য আমাদের y 0 থেকে y a হয় প্রশ্নটি হল এখন আমরা যদি ডিফারেন্সিয়েট করি যদি আমরা প্রদত্ত ক্রমে প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তবে কি হবে আমাদের এখানে ইন্টিগ্রান্ডে 12 এর মতো করে বিবেচনা করব এবং তারপরে আমাদের কাছে 2xx2y2 থাকবে এটি আমাদের ইন্টিগ্রান্ডটি তারপরে আমাদের এখানে x এর সাপেক্ষে y থেকে a এবং y এর সাপেক্ষে 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রাল আছে সঙ্গে আমাদের dx dy আছে সুতরাং x এর সাপেক্ষে এটি হবে লগারিদমিক ফাংশন সুতরাং আমাদের ln x2y2 আছে এর অর্ধেকের ইন্টিগ্রাল এবং তারপরে আমাদের এখন x এর সাপেক্ষে y থেকে a এবং তারপর বাইরেরটিতে 0 থেকে a করতে হবে এবং আমাদের dy হবে সুতরাং এটি y এর ফাংশন হবে যা এখন ln a2y2 হবে এবং তারপরে এখানে আমাদের ln ও হবে সুতরাং পয়েন্টটি হল এখন এই ফাংশনটিকে ইন্টিগ্রেট করা ln a2y2 বা এই ln এটা বেশ কঠিন তবে আমরা এখানে কী দেখব আপনি যদি ইন্টিগ্রেসনের ক্রম পরিবর্তন করেন তবে এটি গণনা করা আরও সহজ হবে সুতরাং আপনি যদি ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করেন তবে প্রথম পদক্ষেপটি হবে সর্বদা আমাদের ইন্টিগ্রেশনের ডোমেনটি স্কেচ করতে হবে এই পরিস্থিতিতে এই ক্ষেত্রে আমাদের কি আছে আমাদের এটি আছে এটি x অক্ষ এবং আমাদের এখানে এই y অক্ষ আছে সুতরাং ভিতরেরটির এই লিমিটটি x y থেকে হয় সুতরাং এখানে লাইনটি x y এবং এটি ভেতরের ইন্টিগ্রাল x y থেকে কন্সট্যান্ট লিমিট a পর্যন্ত হয় সুতরাং x y থেকে a তে যায় সুতরাং আমরা এই লাইনটি থেকে শুরু করি এবং এটি a পর্যন্ত চলে ধরা যাক এটি এখানে পয়েন্ট a সুতরাং এটি x a এবং স্বাভাবিকভাবেই এটিও তখন y a সুতরাং এই লিমিটটি এখানে x থেকে y পর্যন্ত যায় এই পয়েন্ট এই লাইনটি xa সুতরাং এটি এখন আমাদের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ডোমেন এবং আপনি যদি ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করতে চান তবে এই চিত্রটি এখানে খুব সহায়ক হবে সুতরাং আমরা কি করতে যাচ্ছি আমরা স্বাভাবিকভাবে একই ইন্টিগ্রান্ডটি করতে যাচ্ছি এবং তারপরে এখানে dy এবং dx সুতরাং ক্রমটি পরিবর্তন হবে সুতরাং প্রথমে আমাদের এখানে y এর লিমিট নির্ধারণ করতে হবে সুতরাং y এর লিমিটের জন্য এখন আমরা y এর দিকের একটি লাইন দিয়ে যাব এবং দেখব এটি কোথায় প্রবেশ করবে এবং কোথায় এটি ডোমেনটিকে ছেড়ে যাবে তাও দেখব সুতরাং এটি সর্বদা সম্পূর্ণ ডোমেনটি কভার করার জন্য এখানে প্রবেশ করছে এটি এই y0 তে প্রবেশ করছে সুতরাং এখানে লিমিটটি y0 হবে এবং এটি ডোমেনটিকে ঠিক এই লাইনে রেখে যাচ্ছে যেখানে yx হবে সুতরাং y 0 থেকে এই y x এবং x এর লিমিট হবে এই x0 থেকে xa পর্যন্ত হবে এটি হল x0 সুতরাং এইভাবে আমরা এখন লিমিটটি x 0 থেকে a তে পরিবর্তন করেছি এবং y এই 0 থেকে x তে গেছে এবং এখন আমরা এটি ইন্টিগ্রেট করতে পারি কারণ y এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেট করি এটি আমাদের কাছে আরও সহজ হতে চলেছে এটি x কন্সট্যান্ট সুতরাং আমাদের 1x2y2 টার্ম রয়েছে আসুন আমরা এটা দেখি তো এখন আমাদের কী আছে ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করার পরে আমাদের এটি রয়েছে আমাদের এই y 0 থেকে x এবং x 0 থেকে a তে গেছে সুতরাং ইন্টিগ্রেট করার সময় প্রথমে ভেতরেরটি করব তাহলে আমরা বাইরেরটি স্থির করি সুতরাং x 0 থেকে a এবং ভেতরেরটির জন্য আমরা এখন ইন্টিগ্রেট করতে পারি সুতরাং 1x2y2 আমাদের 1xyx দেবে y এর সাপেক্ষে এবং তারপরে আমাদের y এর জন্য 0 থেকে x লিমিট রেয়েছে এবং বাইরের ইন্টিগ্রাল x হবে সুতরাং এই x টি বাতিল হয়ে যাবে এবং আমাদের yx হবে যা 0 থেকে a হবে সুতরাং যখন আমরা 4 0 কখি তখন 0 0 এবং তারপরে এই dx হয় সুতরাং আমাদের এখানে 4 আছে এবং তারপর এই ইন্টিগ্রালটি 0 থেকে a dx কেবল x হবে এবং উপরের লিমিটটি আমাদের a দেবে সুতরাং এটি ইন্টিগ্রালটির মান এই ক্রমের পরিবর্তনটি খুব কার্যকর হবে যদি আপনি ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন না করেন সরাসরি ইন্টিগ্রাল করা ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করে এটি ট্রিভিয়াল হয়ে গেছে এবং আমরা এই 4a হিসাবে মান পেয়েছি সুতরাং এই ইন্টিগ্রালের মানটি হবে 4a আমরা আরও কয়েকটি সমস্যা দেখব আসুন আমরা এই 01yx22 xxydydx নিয়ে আলোচনা করি এবং আমরা ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করতে চাই এবং তারপরে আমরা মূল্যায়ন করতে চাই যদিও এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রান্ডটি শুধুমাত্র xy সুতরাং এটি বিবেচ্য নয় যে আমরা প্রথমে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বা x এর সাপেক্ষে করি জটিলতার স্তরটি কমবেশি একই রকম হবে আবার ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করতে আমাদের এখানে ডোমেনটিকে স্কেচ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি আছে আমাদের এই x অক্ষ রয়েছে এবং আমাদের সেখানে y অক্ষ রয়েছে এবং আমরা এখন এটি আঁকতে চাই সুতরাং এই y x2 থেকে y 2 x পর্যন্ত হয় সুতরাং y x2 এখানে এই প্যারাবোলা সুতরাং আমাদের yx2 হবে এবং তারপরে আমাদের লাইনটি থাকবে আমাদের y2 x রেখাটি আছে সুতরাং যখন x 0 হবে y কোথাও 2 হবে এবং যখন এই y 0 হবে তখন x আবার 2 হবে সুতরাং এই লাইনটি y2 x এর সমান এই অঞ্চলটি এখানে আগ্রহের হতে চলেছে কারণ y x2 থেকে যায় সুতরাং এই প্যারাবোলাটি হল 2 x সুতরাং এটি আমাদের ইন্টিগ্রেশনের অঞ্চল এবং এখন আমরা সহজেই ক্রমটি পরিবর্তন করতে পারি তবে ছেদ করার এই বিন্দুটি কী তা আমাদের পাওয়া আগে দরকার সুতরাং এখানে y যদি আমরা x2 2 x রাখি এবং তারপরে আমাদের কাছে x2x 2 থাকে তার মানে হল আমাদের x 2 আছে সুতরাং x 2 এবং 0 এর সমান সুতরাং আমাদের এখানে পয়েন্টটি x 1 2 রয়েছে সুতরাং x 1 এটা x 1 এবং y ও 1 এর সমান হবে সুতরাং এখানে ছেদ করার এই বিন্দুটি হল 11 x এর মান 1 এবং এছাড়াও y এর মান 1 এবং এই মুহুর্তে এখানে y এর মান 2 হয় সুতরাং y 2 হয় এবং এখানে x ও 2 হবে এবং y 0 হবে সুতরাং আমাদের এখন সমস্ত স্থানাঙ্কগুলো ক্রম পরিবর্তন করতে পারে সুতরাং এটি 0 থেকে 1 ছিল এবং এখন আমরা xy এবং dx dy অর্ডারটি পেতে চাই সুতরাং x এর সাপেক্ষে প্রথমে সুতরাং x এর সাপেক্ষে আমাদের এই x অক্ষের সমান্তরাল রেখাটি আঁকতে হবে এবং এটি কোথায় প্রবেশ করবে এবং কোথায় ডোমেনটিকে ছেড়ে যাবে তা দেখতে হবে সুতরাং এই ক্ষেত্রে এটি সর্বদা এই x 0 থেকে প্রবেশ করে সুতরাং আমাদের এখানে x0 লিমিট রয়েছে এবং তারপরে আমাদের এখানে উপরের লিমিটটি রয়েছে যা এই x পর্যন্ত y 1 হয় আমাদের x এর লিমিট সর্বদা এই x0 এর মাধ্যমে দেওয়া হয় এবং এই yx2 এর থেকে বেরিয়ে যায় এর অর্থ হল এই x y সুতরাং এখানে x 0 থেকে এই প্যারোবোলা y তে যায় এবং এটি y 1 পয়েন্ট পর্যন্ত হয় সুতরাং y 0 থেকে 1 এ যায় এখনও পর্যন্ত আমাদের এটি আছে এবং তারপরে আমাদের আরও একটি অংশ থাকবে কারণ যখন y 1 থেকে 2 হয় তখন x এর লিমিট 0 থেকে এই রেখায় থাকবে এর অর্থ আমাদের এখানে আরও একটি অংশ থাকবে যখন y 1 থেকে 2 অবধি x এর লিমিটটি আবার 0 থেকে 2 y হয়ে যাবে তবে এখন এটি লাইন থেকে বেরিয়ে যেতে পারে তার মানে হল সেখানে x 2 y রয়েছে সুতরাং এই 2 y এবং ইন্টিগ্রান্ডটি dx dy সুতরাং এখন আমাদের দুটি অংশ রয়েছে একটি যেখানে y 0 থেকে 1 এ যাচ্ছে তার মানে এই ডোমেনটি এখানে এই ডোমেন এবং অন্যটি উপরেরটি যেখানে y 1 থেকে 2 পর্যন্ত রয়েছে যেখানে x 0 থেকে 2 y পর্যন্ত যাচ্ছে y01x0yxydxdyy12x02 yxydxdy এই ইন্টিগ্রেশনের এই ক্রমটি পরিবর্তন করে আমাদের এই দুটি ইন্টিগ্রালের এই অবস্থা রয়েছে সুতরাং আমরা এই ইন্টিগ্রালগুলিকে আলাদাভাবে মূল্যায়ন করব এবং তারপরে আমরা ইন্টিগ্রালের মানটি খুঁজে পেতে পারি এখানে প্রথম ইন্টিগ্রালটি বিবেচনা করে y 0 থেকে 1 এবং x 0 থেকে y তে যায় প্রথম ইন্টিগ্রালগুলি তাই 0 থেকে 1 এবং তারপরে এখানে x এর সাপেক্ষে হয়েছে সুতরাং y এবং x এর সাপেক্ষে আমরা যখন x কে ইন্টিগ্রেট করব এটি x22 হবে এবং আমাদের x এর লিমিট 0 থেকে y করতে হবে এবং এটি এখানে dy সুতরাং 0 থেকে 1 এবং আমাদের y বাই 2x2 আছে যা আবার y হয়ে যাবে যখন আমরা y 0 রাখব সুতরাং আমাদের y এবং এই dy আছে সুতরাং আমাদের 12y2 রয়েছে এটি 13y3 হবে এবং যখন আমরা লিমিট 1 রাখব তখন এটি হবে 1 সুতরাং আমরা এখানে 16 মান পাই প্রথম ইন্টিগ্রালের মান 16 এবং তারপরে আমরা আবার দ্বিতীয় ইন্টিগ্রালকে মূল্যায়ন করতে পারি y12x02 yxydxdy সুতরাং এখানে আমাদের y 1 থেকে 2 এবং দ্বিতীয় ইন্টিগ্রালটি x 0 থেকে 2 y হয় আমরা এখন x এর জন্য ইন্টিগ্রেট করছি এটা x22 হবে এবং লিমিটটি 0 থেকে 2 y হবে এবং তারপরে আমাদের dy হবে সুতরাং এটি 1 থেকে 2 এর সমান হবে আমাদের কাছে y2 আছে এবং তার পরে x2 সুতরাং 2 y2 এবং তারপরে 0 সুতরাং আমরা এই dy আছে সুতরাং 12 এবং এটি 1 থেকে 2 সুতরাং y আমাদের এখানে গুণ করতে হবে আমরা এই 12124y 4y2y3dy পাব এখন আমরা সহজেই এই 4y কে ইন্টিগ্রেট করতে পারি এবং এটি 4y2 এবং তারপর আমাদের কাছে এই y3 টার্মটি রয়েছে এই 12 এর সঙ্গে সুতরাং এই মূল্যায়নটি আমরা যখন করি তখন এটি 524 এটার ইন্টিগ্রাল হতে চলেছে সুতরাং 524 আমাদের এখানে যোগ করা প্রয়োজন এই 524 এর চেয়ে আমরা যোগ করলে 38 হয়ে যাবে সুতরাং এই ইন্টিগ্রালের মান 38 এবং আমরা আবার ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তনের ধারণাটি ব্যবহার করেছি যা এক্ষেত্রে প্রয়োজনীয় ছিল না প্রকৃতপক্ষে এটি ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করে ইন্টিগ্রালটি আরও জটিল হয়ে উঠেছে কারণ আমাদের রয়েছে এখন দুটি ডোমেন বিবেচনা করার জন্য রয়েছে একটি ছিল y থেকে 1 এবং অন্যটি ছিল 1 থেকে 2 পর্যন্ত এই বিশেষ ক্ষেত্রে ক্রমটি বাস্তবে পরিবর্তন করা একেবারেই প্রয়োজন ছিল না সরাসরি মূল্যায়ন করা বরং সহজ হত তবে এখানে কীভাবে ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করতে হয় তা জানার জন্য ইনভার্স জানতে হবে এটি দ্বিতীয় সমস্যা যেখানে আমরা আবার ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করব এবং y0ax0a xyln xa x a2dxdy এর মূল্যায়ন করব এবং প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন প্রয়োজন কারণ আমরা যদি কেবল x এর সাপেক্ষে প্রথমটি নিই তবে এই x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করার জন্য ইন্টিগ্রান্ডটি বেশ জটিল হবে তবে আপনি যদি ক্রমটি পরিবর্তন করেন সুতরাং আপনার এখানে প্রথমে dy থাকবে আমরা dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব এবং সেক্ষেত্রে আমাদের কেবল এই y আছে সুতরাং ক্রমটি পরিবর্তন করে আমরা সরাসরি ইন্টিগ্রান্ডটি দেখতে পারি যে আমরা এই প্রদত্ত ইন্টিগ্রান্ডটি y এর সাপেক্ষে সহজেই ইন্টিগ্রেট করতে পারি সুতরাং ক্রম পরিবর্তন করার জন্য আমাদের এখন এই ইন্টিগ্রান্ডের এই ক্রমটি বা এই ইন্টিগ্রেসনের ডোমেনটি এখানে আঁকব সুতরাং আমাদের কাছে x অক্ষ আছে এখানে y অক্ষ আছে এবং x 0 থেকে যায় সুতরাং x 0 থেকে এই বিন্দুতে যায় তো এটা কি x a সুতরাং আমরা যদি এই কে আনি এবং পুরো বর্গক্ষেত্রটাই নিই তবে এটি হবে এবং এটি x a2 কে বোঝায় সুতরাং এটি সেই বৃত্ত যা এখন আমরা এখন প্রথমে আঁকব সুতরাং x a সুতরাং এটি কেন্দ্র a এবং 0 হল কেন্দ্র এবং a আবার ব্যাসার্ধ হবে সুতরাং এটি এখানে কোথাও হবে সুতরাং আমাদের a ব্যাসার্ধের বৃত্ত আছে এবং এখন আমরা যদি ইন্টিগ্রালটির লিমিটের দিকে তাকাই সুতরাং x এর জন্য এটি 0 থেকে বৃত্তে চলে যায় সুতরাং 0 থেকে বৃত্ত এবং এটি y এর দিকে এটি ঠিক ya তে যাচ্ছে যা এই বৃত্তের ব্যাসার্ধের সমান সুতরাং এটি এখানে একটি ছোট্ট অঞ্চল এই ইন্টিগ্রান্ডের অঞ্চল সুতরাং এই অঞ্চলটি হল এই dy এর ইন্টিগ্রেশন অঞ্চল যা আমরা এখন কী হবে দেখব যখন আমরা ইন্টিগ্রেসশনের ক্রম পরিবর্তন করব তখন সুতরাং আমরা যদি ক্রমটি পরিবর্তন করি সুতরাং প্রথমে আমাদের dy এর লিমিটটি বের করতে হবে সুতরাং ইন্টিগ্রান্ডটি যেমন হয় তেমন থাকবে এবং পরে dx হবে সুতরাং y এর জন্য পরিবর্তন করতে এখন আমাদের y অক্ষের সমান্তরাল একটি লাইন আঁকতে হবে এবং এটি ডোমেনের কোথায় প্রবেশ করবে এবং কোথায় এটি ডোমেন থেকে বেরিয়ে যাবে তা দেখতে হবে সুতরাং y এর জন্য এটি এখন পুরো ডোমেনটি কভার করার জন্য এখানে যে কোনও সময়ে বৃত্তের মধ্য দিয়ে প্রবেশ করছে তো এখানে প্রশ্নটা কী সুতরাং এটি ya2 x a2 হবে যা y এর নীচের সীমা এবং এটি y a থেকে হবে সুতরাং এটি y a এর উপরের পয়েন্ট এবং এখন x এর দিকের জন্য এটি এখন x 0 থেকে xa পর্যন্ত স্থির কারণ এই রেখাগুলি x0 থেকে xa পর্যন্ত হয় সুতরাং এটি ইন্টিগ্রালটির বাইরের লিমিট সুতরাং আমরা এখানে সহজেই অর্ডারটি পরিবর্তন করেছি এবং এখন ভেতরেরটি ya2 x a2 থেকে ya পর্যন্ত চলে এবং ভিতরেরটি x0 থেকে xa পর্যন্ত হয় Ix0aya2 x a2axyln xa x a2dydx সুতরাং আমাদের y এর সাপেক্ষে ভেতরেরটির জন্য এটি রয়েছে এবং তারপরে x এর সাপেক্ষেও রয়েছে এখন আমরা সহজেই ভেতরেরটিকে ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এইটিকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে আমাদের সেখানে কেবল y স্কোয়ার্ড টার্ম থাকবে সুতরাং বাইরের ইন্টিগ্রালটি 0 থেকে a হবে এবং তারপরে ইন্টিগ্রান্ডটি যা আমি যদি y কে রেখে দিই সুতরাং আমাদের কাছে 12xln xa x a2 রয়েছে সুতরাং এখন y2 এর লিমিট দিয়ে আমাদের হবে a2 a2 2 সুতরাং a2 a2 বাতিল হয়ে যাবে তখন আমাদের 2 হবে এবং এটি পুরোপুরি এইটির সাথে যাবে সুতরাং I120axln⁡xadx এবং এটি হল ভেতরের ইন্টিগ্রালটির সঠিক পরিণতি এবং এখন আমরা এই বাইরের ইন্টিগ্রালটিকেও মূল্যায়ন করতে পারি I120axln⁡xadx 12a222a 120ax aa2xadx a2812ln a সুতরাং এটি a2812ln a হবে যা এই ইন্টিগ্রালটির মান এখন এই সমস্যাটিতে আমরা ইন্টিগ্রেশন 01xxfxydydx এর ক্রমটি পরিবর্তন করতে চাই সুতরাং এই ক্ষেত্রে পুনরায় ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করতে আসুন তাড়াতাড়ি এই অঞ্চলটি আঁকুন এবং আমাদের এখানে এই x রয়েছে এবং আমাদের y আছে সুতরাং y x থেকে yx এ যায় যা y2x সুতরাং আমাদের এখানে প্যারোবোলার এই লাইনটি রয়েছে সুতরাং yx লাইনের সমান এবং আমাদের এই yy2 x রয়েছে যেটা প্যারাবোলা সুতরাং তারা প্রথমে ছেদ করবে x2 x যা 0 এর সমান তাই x এবং সুতরাং x 1 এই প্যারাবোলার এটি থাকবে সুতরাং এটি y2x এবং এখন যদি আপনি দেখেন এই y লাইন থেকে প্যারাবোলায় যাবে সুতরাং এটি ছিল ইন্টিগ্রেশনের প্রদত্ত ক্রমটি এবং এখন আমরা ক্রমটি পরিবর্তন করতে চাই সুতরাং এখন আমাদের কী হবে fxy এবং আমাদের সেখানে dx এবং dy থাকবে সুতরাং আমরা প্রথমে x এর লিমিটটা স্থির করব আমাদের এখানে x এর সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং আমরা সেখানে দেখব যে সেটি কোথায় ডোমেনে প্রবেশ করে এবং ডোমেনের কোথা থেকে থেকে বেরিয়ে যায় সুতরাং এখানে প্রবেশের পয়েন্টটি আবার প্যারবোলা হয় সুতরাং x টি হল লিমিটটি y2 থেকে লিমিটটি হবে এবং এটি ডোমেনটিকে ঠিক x y এ ছাড়বে সুতরাং এখানে x y এবং এর দিকনির্দেশে সুতরাং পয়েন্টটি ছিল 11 পয়েন্ট এবং এখন এই y এর দিকে যায় সুতরাং এই জাতীয় রেখাগুলি y0 থেকে y1 এ যায় এটি হল ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন সুতরাং লিমিটের জন্য y 0 থেকে 1 হভে এবং x এর লিমিট হবে y2 থেকে y এবং তারপর fxydxdy 01y2yfxydxdy সুতরাং আরও একটি উদাহরণ দেখা যাক এটা এই বক্তৃতার শেষ উদাহরণ সুতরাং আমরা এখন আবার আমাদের ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করতে চাই এবং y এর জন্য আমাদের লিমিটটি x2 বাই এই 4a থেকে 3a বিয়োগ x হবে সুতরাং আবার আমাদের এখানে অঞ্চলটি আঁকতে হবে সুতরাং x অক্ষ এবং তারপরে আমাদের এখানে y অক্ষ রয়েছে এই y x স্কোয়ার থেকে 4a হয় বা এই x স্কোয়ার 4 a y এর সমান হয় এবং তারপরে সেখানে y আছে এর উপরের লিমিটটি হল 3a x সুতরাং এটি এখানে লাইনটি সুতরাং আসুন প্রথমে এই লাইনটি আঁকুন এবং এটি x 0 হবে সুতরাং আমাদের এখানে একটি 3a পয়েন্ট রয়েছে y3a পয়েন্ট হবে এবং যখন y 0 হয় x 3a হয় সুতরাং এখানে x 3a হয় সুতরাং এটি লাইনটি এবং এখন আমাদের এই x24ay হয় সুতরাং এটি প্যারাবোলার x24ay সুতরাং এখন যদি আমরা y এর লিমিটের দিকে তাকাই সুতরাং y প্যারাবোলা থেকে লাইনে চলে যায় সুতরাং এই প্যারাবোলা থেকে রেখার দিকটি হল এবং এখন আমরা ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করতে চাই এর অর্থ x এর দিকে আমাদের x অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকতে হবে এবং আবার আমাদের এমন পরিস্থিতি রয়েছে যা আমরা আগে আলোচনা করেছি যে এখানে এই সমস্যার কারণে এখানে দুটি ডোমেন রয়েছে এই রেখার আগে এখানে নীচের এই ডোমেনটিতে আমাদের প্রবেশের পয়েন্টটি ঠিক x0 হয় তবে প্রস্থানটি হল প্যারাবোলা এবং এখানে এই ডোমেনের উপরের অংশে আমাদের প্রবেশের পয়েন্ট রয়েছে এই x0 একই তবে এখানে প্রস্থানের পয়েন্টটি আবার এই লাইনটি সুতরাং আমাদের এখনই দুটি আলাদা অঞ্চল ধরতে হবে যদি আপনি ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করতে চান এই প্রথম অংশের জন্য আমাদের এখন dx dy থাকতে হবে সুতরাং এই x এর জন্য এখানে x টি 0 থেকে এই প্যারোবোলায় যা 4ay বা 2ay তে যায় এবং তারপর এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে এই পয়েন্টটি কি 2a হিসাবে 0 তে আসবে সুতরাং 2a গুন a সুতরাং এই xya অবধি সুতরাং 0 থেকে ya পর্যন্ত এবং তারপরে a থেকে 3a পর্যন্ত যোগফল সুতরাং ya থেকে 3a এখন এই x এর রেঞ্জের জন্য এই লাইন থেকে এই লাইন সুতরাং এখানে x আবার 0 থেকে আবার এই লাইনে যা y3a x ছিল সুতরাং এর অর্থ হল x এখানে 3a y এবং তারপরে আমাদের কাছে এই fxy এবং dx এবং dy রয়েছে এটি এই ইন্টিগ্রেশনের ক্রমটির পরিবর্তিত ক্রম আমরা এই দুটি ইন্টিগ্রাল পেয়েছি কারণ আমাদের এখন ডোমেনটিকে দুটি অংশে ভাগ করতে হবে কারণ এই x অক্ষের সমান্তরাল রেখাটি একটি থেকে অপরটিতে অনুসরণ করছে না তবে এটিতে আমাদের এই নীচের ডোমেনটি x0 থেকে এই প্যারোবোলা ছিল যেখানে উপরের ডোমেনে যখন ya হয় তখন আমাদের এমন পরিস্থিতি হয় যে এটি আবার x0 তে প্রবেশ করছে তবে এটি এখন এই y3a x থেকে প্রস্থান করবে এবং সেই কারণেই আমাদের ইন্টিগ্রালটিকে দুটি ভাগে ভাগ করতে হবে সুতরাং এটি ফলাফল যা আমরা ইতিমধ্যে এখানে লিখেছি a থেকে 3a এবং 0 থেকে 3a y 0a02ayfxydxdya3a03a yfxydxdy সুতরাং উপসংহারে আমরা ইন্টিগ্রেশনের ক্রমটি যখন পরিবর্তন করি তখন কী কী গুরুত্বপূর্ণ সবার উপরে এটি অনেক ক্ষেত্রে খুব প্রয়োজন খুব সুবিধাজনকও বটে যখন আমরা লক্ষ্য করি যে প্রদত্ত ক্রমটি সেই প্রদত্ত ক্রমে ইন্টিগ্রেট করা সম্ভব নয় সুতরাং ইন্টিগ্রেশনের ক্রমটি পরিবর্তন করে এটি ইন্টিগ্রেট করা সহজতর হয়ে ওঠে তবে তার জন্য ইন্টিগ্রেশন অঞ্চলটির স্কেচিং খুব গুরুত্বপূর্ণ এবং তারপরে ডোমেনের স্কেচিংয়ের পরে ইন্টিগ্রেশনের লিমিটটি দেওয়া আরও সহজ হয়ে যায় সুতরাং এই রেফারেন্সগুলি আমরা বক্তৃতাটি তৈরির জন্য ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ